শেষ শ্রেণিতে আমরা z প্যারামিটারগুলি নিয়ে আলোচনা করছিলাম যা ইম্পিডেন্স প্যারামিটার হিসাবেও পরিচিত এই শ্রেণিতে আমরা অ্যাডমিনটেন্স প্যারামিটার সম্পর্কে কথা বলব যাকে Y প্যারামিটারও বলে আসুন আমরা প্রবেশের প্যারামিটার সম্পর্কে আমাদের আলোচনা শুরু করি মূলত এই ক্ষেত্রে দুটি পোর্ট নেটওয়ার্কও ভোল্টেজ চালিত বা কারেন্ট চালিত হতে পারে তাই আপনি এই স্লাইডে প্রদর্শিত চিত্রটি দেখতে পাচ্ছেন যে আপনি দুটি পোর্ট নেটওয়ার্কের উভয় দিকেই ভোল্টেজ প্রয়োগ করতে পারেন বা আপনি বর্তমান উত্সটি প্রয়োগ করতে পারেন নেটওয়ার্ক উভয় পক্ষের এখন এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত আমাদের অবশ্যই টার্মিনাল স্রোতের প্রবেশপত্রের প্যারামিটার নির্ধারণ করতে হবে এবং আপনি যখন ভর্তি প্যারামিটার নির্ধারণ করতে চান আপনি কী করবেন আপনি টার্মিনাল স্রোতগুলি সংজ্ঞায়িত করবেন বা আপনি টার্মিনাল স্রোতগুলি টার্মিনাল ভোল্টেজের ক্ষেত্রে প্রকাশ করবেন সুতরাং আপনি যদি প্রতিবন্ধক প্যারামিটারটির সাথে তুলনা করেন আমরা টার্মিনাল স্রোতের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজগুলি প্রকাশ করছি এখানে আমরা টার্মিনাল স্রোতগুলি টার্মিনাল ভোল্টেজের ক্ষেত্রে প্রকাশ করছি টার্মিনাল ভোল্টেজের ক্ষেত্রে আমরা যখন টার্মিনাল কারেন্টটি প্রকাশ করি আপনি নীচের হিসাবে টার্মিনাল ভোল্টেজ এবং টার্মিনাল কারেন্টের মধ্যে একটি সম্পর্ক পাবেন এখন এই মানগুলি যা আপনি কেবল প্রকাশের সাথে যুক্ত করেছেন যখন সেগুলি ম্যাট্রিক্স আকারে সংকলন করুন এটি বর্তমান ভেক্টর হয়ে উঠবে এই ধ্রুবক পদগুলির ম্যাট্রিক্সছাড়া আর কিছুই নয় এখন এই শব্দটি প্রতীকী আকারে Y বলে প্রতিনিধিত্ব করা যেতে পারে এবং এটি y প্যারামিটার বা ভর্তি প্যারামিটার হিসাবে পরিচিত আপনি যখন টার্মিনাল স্রোতগুলি টার্মিনাল ভোল্টেজ ব্যবহার করেন তখন ভোল্টেজের বর্তমান লক্ষণগুলি প্রকাশ করতে আপনি যে গুণগুলি ব্যবহার করবেন তা আপনাকে প্রবেশের প্যারামিটার দেয় এখন এই প্রবেশের প্যারামিটারগুলি সিমেন্সে প্রকাশ করা হয়েছে আপনি mhos প্রকাশও বলতে পারেন কারণ এগুলি প্রতিবন্ধিতার বিপরীত এখন এই প্যারামিটারগুলির মানগুলি ইনপুট পোর্টে 𝐕1 0 সেট করে মূল্যায়ন করা যায় এর অর্থ আপনার কাছে ইনপুট পোর্টটি সংক্ষিপ্ত সার্কিট হবে বা অন্য প্রান্তে আপনি 𝐕2 𝟎 এর মান রাখবেন আউটপুট পোর্ট সংক্ষিপ্ত সার্কিট হয় সুতরাং যেহেতু y প্যারামিটারগুলি ইনপুট বা আউটপুট পোর্টগুলি সংক্ষিপ্ত পরিবেশন দ্বারা প্রাপ্ত করা হয় এজন্য এগুলিকে শর্ট সার্কিট ভর্তি প্যারামিটার হিসাবেও ডাকা হয় এখন আসুন স্বতন্ত্রভাবে এই ভর্তি প্যারামিটারগুলির মানগুলি খুঁজে বের করার চেষ্টা করি সুতরাং আপনি যদি প্রথমে 𝐕2 0 সেট করেন 𝟎 মানে আউটপুট পোর্টটি সংক্ষিপ্তভাবে প্রচারিত আপনি এই দুটি সমীকরণের মধ্যে 𝐕2 𝟎 এর মান রাখবেন সুতরাং আপনি পাবেন এখন দ্বিতীয় ক্ষেত্রে আপনি এখন v1 রেখেছেন 0 এর সমান মানে ইনপুট পোর্টটি সংক্ষিপ্তভাবে প্রচারিত হয়েছে তাই সেক্ষেত্রে আপনি কী পাবেন আপনি y পাবেন সুতরাং আপনি যদি অভিব্যক্তিটি দেখেন আপনি যদি 𝐕1 0 সেট করেন তবে আপনি পাবেন সাধারণত 𝐲11 Short circuit input admittance 𝐲12 Short circuit transfer admittance from port 2 to port 1 𝐲21 Short circuit transfer admittance from port 1 to port 2 𝐲22 Short circuit output admittance সুতরাং আপনি যখন পোর্ট 1 এবং শর্ট সার্কিট পোর্ট 2 এ বর্তমান উত্সটি সংযুক্ত করবেন তখন আপনি এটি পাবেন তিনটি পরিমাণের মান যা 𝐕1 𝐈1 এবং 𝐈2 এবং এগুলি ব্যবহার করে আপনি 𝐲 এর মান খুঁজে পেতে পারেন এবং এখন দ্বিতীয় ক্ষেত্রে আপনি কি করবেন আপনি বর্তমান উত্সটি সংযুক্ত করবেন 𝐈 যাও দ্বিতীয় পোর্ট এবং আপনি প্রথম পোর্ট শর্ট সার্কিট হবে সেক্ষেত্রে আপনার 𝐕1 𝟎 সুতরাং বাকিগুলি আপনি প্রাপ্ত পরিমাণগুলি হল 𝐕2 𝐈2 এবং 𝐈1 এবং এই তিনটি পরিমাণ ব্যবহার করে আপনি খুঁজে পাবেন 𝐲 এর মান এবং এখন আপনি এখন পর্যন্ত y প্যারামিটারগুলির গণনার সাথে সম্পর্কিত আমাদের আলোচনার সংক্ষিপ্তসার করতে পারেন যাতে আপনি এই দুটি পরিসংখ্যানগুলিতে আমাদের আলোচনার সংক্ষিপ্তসার করতে পারেন সুতরাং আপনি যদি এই চিত্রটি দেখুন আমরা কি করছেন আমরা ইনপুট পোর্টে বর্তমান 𝐈1 প্রয়োগ করছি এবং আউটপুট পোর্টটি সংক্ষিপ্ত প্রচারিত যখন তুমি এই পরিস্থিতিটি থাকলে আপনি এর মান পাবেন এবং ইনপুট পোর্টে ভোল্টেজ দ্বারা বিভক্ত আউটপুট পোর্ট এ কারেন্ট ব্যবহার করা একইভাবে আপনি যদি আউটপুট পোর্ট এবং শর্ট সার্কিট ইনপুট পোর্টে বর্তমান উৎসটি সংযুক্ত করেন তবে 𝐕1 𝟎 সুতরাং আপনি মান পেতে হবে এই দুটি পরিসংখ্যান সংক্ষিপ্তসার হবে কীভাবে আপনি এর মানগুলি খুঁজে পাবেন ভর্তি প্যারামিটার এখন যখন দ্বি পোর্ট নেটওয়ার্ক লিনিয়ার হয় এবং এর কোনও নির্ভরযোগ্য উত্স না থাকে স্থানান্তর প্রবেশপত্রটি 𝐲12 𝐲21 এর সমান হবে এবং তারপরে এই শর্তটি ধরে রাখলে আপনি বলতে পারেন যে দুটি পোর্ট পারস্পরিক হয় সুতরাং এটি z প্যারামিটার গণনার ক্ষেত্রে আমরা যেখানে আলোচনা করেছি তার সমান যেখানে 𝐳12 𝐳21 এবং এটি লিনিয়ার ছিল এবং যদি এটির কোনও নির্ভরযোগ্য উত্স না থাকত তবে সার্কিটটি পরস্পরের হয়ে থাকে সুতরাং আপনি z এর সাথে y প্যারামিটারগুলির সাথে দ্বি পোর্ট নেটওয়ার্কের পারস্পরিক সম্পর্ককে সংযুক্ত করতে পারেন এখন এখানেও আপনি z প্যারামিটারের ক্ষেত্রে যেমন ব্যাখ্যা করেছিলেন ঠিক তেমনই দৃশ্যের প্রমাণ করতে পারবেন কীভাবে আসুন এই দুটি চিত্র দেখি এখন প্রথম ক্ষেত্রে আমরা কি করছি আমরা ভোল্টেজ প্রয়োগ করছি 𝐕 ইনপুট পোর্ট জুড়ে এবং প্রবাহকের সাহায্যে আউটপুট বন্দরের অভ্যন্তরে প্রবাহিত স্রোতের মান সন্ধান করে এখন আপনি যদি দেখেন যে এই নির্দিষ্ট দ্বি পোর্ট নেটওয়ার্কটি পারস্পরিক হয় এর অর্থ হল যে আপনি যদি ভোল্টেজ উত্স এবং ইমিটারের অবস্থানগুলি বিনিময় করেন তবে আমি এবং V এর পরিমাণগুলি যদি পরিবর্তন হয় না তবে যদি এই শর্তটি ধরে থাকে তবে আমরা করব বলে যে সার্কিট পারস্পরিক হয় এখন পারস্পরিক নেটওয়ার্কের ক্ষেত্রে কী হবে নেটওয়ার্কটি যদি পারস্পরিক হয় আমরা তার পাই সমতুল্য মডেল সহ সার্কিটের প্রতিনিধিত্ব করতে পারি আপনি যদি পাই সার্কিটের বাম পা দেখতে পান তবে বাম পায়ের প্রবেশের মান হবে y11 𝒚12 যখন ডান পায়ের প্রবেশের মান 𝐲22 𝒚12 হয় এখন এখানে 𝒚12 𝒚21 যেহেতু আপনি 𝒚12 বা y21 উভয়ই ব্যবহার করতে পারেন উভয়ই সত্য ধরে থাকবে এবং তারপরে এই দুটি পায়ে সংযোগকারী শাখায় ভর্তি হবে 𝒚12সমান সুতরাং যদি আপনার একটি পারস্পরিক নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কটি পাই সমতুল্য সার্কিটের সাহায্যে সমতুল্য উপস্থাপন করা যেতে পারে এখন সাধারণভাবে যদি নেটওয়ার্কটি পারস্পরিক হয় না এবং আপনি সমতুল্য নেটওয়ার্কের আকারে সার্কিটের প্রতিনিধিত্ব করতে চান তবে আপনি নিম্নলিখিত চিত্রটি ব্যবহার করতে পারেন তাই যদি আপনি যদি বাম দিকে কির্ফোফের Kirchhoff's কারেন্ট আইন ব্যবহার করেন তবে আপনি বর্তমান 𝐈1 এর মান দেখতে পাবেন সার্কিট সুতরাং 𝐈1 হবে যেহেতু 𝐕1 জুড়ে প্রয়োগ করা হয়েছে এটি v1y11 𝐕2𝐲12 হয়ে যাবে একইভাবে বর্তমান 𝐈2 এর মান আপনি যদি এই চিত্রটি থেকে দেখেন তবে এই পাটি দিয়ে প্রবাহিত কারেন্টের মান হবে 𝐕2V22 𝐕1𝐲21 সুতরাং আপনি যদি এই দুটি সমীকরণ দেখতে পান তবে এই সমীকরণগুলি পূর্ববর্তী স্লাইডে আমরা যে সমীকরণগুলি নিয়ে আলোচনা করেছি তা ছাড়া কিছুই নয় সুতরাং আমরা বলতে পারি যে এই নির্দিষ্ট সমতুল্য নেটওয়ার্কের সাহায্যে আমরা এই নির্দিষ্ট চিত্রের মতো দেখানো যেকোন দ্বি পোর্ট নেটওয়ার্ককে উপস্থাপন করতে পারি যাতে যে কোনও দ্বি পোর্ট নেটওয়ার্ককে সমতুল্য হিসাবে চিহ্নিত করা যায় সমতুল্য নেটওয়ার্ক হিসাবে প্রতিনিধিত্ব করা যায় চিত্রে প্রদর্শিত এখন আসুন আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে এই ধারণাটি বুঝতে পারি যাতে আপনি ধারণাটি স্পষ্টভাবে বুঝতে পারেন আসুন একটি উদাহরণ দেখুন যেখানে আমাদের নীচের প্রদত্ত সার্কিটের y প্যারামিটারগুলি সন্ধান করতে হবে তো প্রথমে আমরা কী করব আমরা যে প্যারামিটারগুলির সমীকরণগুলি ব্যবহার করেছি যা আমরা সবেমাত্র দেখেছি তার অর্থ এই দুটি এই দুটি সমীকরণ সুতরাং আমরা এই দুটি সমীকরণ ব্যবহার করব এবং এই সার্কিটের y প্যারামিটারগুলি অনুসন্ধান করার চেষ্টা করব এখন প্রথমে আমাদের কী করতে হবে আমরা 𝐲11 এবং 𝐲21 এর মান নির্ধারণ করব তাই যখন আপনাকে 𝐲11 এবং 𝐲21 এর মান জানতে চাওয়া হবে আমরা ইনপুট পোর্টে একটি বর্তমান উত্স 1 সংযোগ করব এবং আমরা করব শর্ট সার্কিট আউটপুট পোর্ট তাই সার্কিটটি চিত্রের মতো দেখানো হবে এখন আপনি যদি এই নির্দিষ্ট চিত্রটি দেখতে পান তবে 8 ওহম প্রতিরোধকটি এখন সংক্ষিপ্তভাবে প্রচারিত হবে কারণ এটি আউটপুট পোর্টের টার্মিনালগুলির সাথে সংযুক্ত তাই কারেন্ট 𝐈2 2 ওহম প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে এখন থেকে এটি সংক্ষিপ্ত সার্কিটেড এবং কারেন্ট 𝐈1 প্রবাহিত হচ্ছে আমাদের যে ইনপুট পোর্টটি থাকবে তা এই দুটি দেখতে পাবে সমান্তরালে প্রতিরোধের তাহলে ভোল্টেজ 𝐕1 এর মান কত হবে এখন থেকে যেহেতু আপনি 𝐈1 এর শর্তে 𝐕1 এর মান পেয়েছেন এখন পরবর্তী আপনি বর্তমান বিভাগটি ব্যবহার করবেন এবং 𝐈2 এবং 𝐈1 এর মধ্যে সম্পর্কটি সন্ধান করবেন সুতরাং আপনি যদি এই নির্দিষ্ট চিত্রটি দেখেন তবে আপনাকে বর্তমান বিভাগের সাহায্যে 2 ওহম প্রতিরোধের মাধ্যমে প্রবাহিত কারেন্টর মান খুঁজে বের করতে হবে কারেন্ট 𝐈1 এর উপাদান 2 ওহমের প্রতিরোধের মাধ্যমে বর্তমান −𝐈2 এর মান সমান হবে কারণ উভয়ই বিপরীত দিকে থাকবে সুতরাং আপনি কি লিখতে পারেন এখন আপনি জানেন যে আমরা 𝐈1 এর মান হিসাবে 𝐕1 এর মান গণনা করেছি এবং আমরাও গণনা করেছি 𝐈1 এর ক্ষেত্রে 𝐈2 এর মান আমরা মানটি খুঁজে পেতে পারি এখন পরবর্তী কাজটি হল 𝐲12 এবং 𝐲22 এর মান খুঁজে পাওয়া এই ক্ষেত্রে আমরা কি করব আমরা আউটপুট পোর্ট একটি কারেন্ট I 2 সংযোগ করব এবং আমরা ইনপুট পোর্টটি শর্ট সার্কিট করব সুতরাং আপনার চিত্রটি স্লাইডে দেখানো মত দেখাচ্ছে যেখানে ইনপুট পোর্টটি আপনার ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে প্রচারিত হয়েছে 𝐕1 0 হয়ে যাবে এবং 𝐈2 আউটপুট পোর্টের সাথে সংযুক্ত থাকবে এখন এই ক্ষেত্রে আবার 4 ওহম প্রতিরোধক শর্ট সার্কিট হবে কারণ আউটপুট পোর্ট শর্ট সার্কিট হওয়ায় এটি শর্ট সার্কিট হবে তাই এখন এখন পরের বারে আপনাকে বর্তমান বিভাগটি ব্যবহার করতে হবে যাতে আপনি 𝐈2 এর ক্ষেত্রে বর্তমান 𝐈1 এর মান খুঁজে পেতে পারেন সুতরাং যদি আপনি দেখেন যে এই চিত্রটি 1 এই নির্দিষ্ট প্রতিরোধের মধ্যে প্রবাহিত হবে যা 2 ওহম প্রতিরোধের তবে এর একটি পাও এর মধ্য দিয়ে প্রবাহিত হবে আপনি বলতে পারেন যে 2 ওহম প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত 𝐈2 এর উপাদানটি −𝐈1 এটি ব্যবহার করে আপনি কেবলমাত্র বর্তমান বিভাগটি ব্যবহার করতে পারেন এবং 𝐈2 এর ক্ষেত্রে 1 এর মান খুঁজে পেতে পারেন সুতরাং আপনি বলতে পারেন এখন আপনি যদি সবেমাত্র গণনা করেছেন এমন y প্যারামিটারগুলি সংকলন করেন y ম্যাট্রিক্স প্রদর্শিত হিসাবে প্রদর্শিত হবে এখন আপনি যদি এই ম্যাট্রিক্সটি দেখতে পান তবে আপনি সহজেই y 12 এর সমান y 21 বলতে পারেন এখন যেহেতু সার্কিটের আমাদের কোনও নির্ভরশীল উত্স নেই তাই আমরা বলতে পারি যে সার্কিটটি পরস্পরের হয় তাই সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা প্যারামিটারগুলি সরাসরি খুঁজে পেতে পাই সমতুল্য সার্কিটটি ব্যবহার করতে পারি সুতরাং আপনি যদি প্রদত্ত সার্কিটকে সমমানের সাথে তুলনা করেন পাই সার্কিটের সমপরিমাণ আপনি এখন যা বের করতে পারেন তা হল 𝐲12 −05S 𝐲21 এর মান এখন পরবর্তী আমাদের 𝐲11 𝐲12 025 ⇒ 𝐲11 025 y12 075 S এখন আপনি যদি y এর মান এখানে রাখেন তবে আপনি y 11 এর মান 075 সিমেন্স হিসাবে পাবেন এখন আপনি যদি ডান বাম দিকে দেখেন তবে 𝐲22 𝐲21 0125 ⇒ 𝐲22 0125 𝐲21 0625S এর মান সুতরাং সার্কিট পাই সমতুল্য ব্যবহার করে আপনি y প্যারামিটারগুলির মানও খুঁজে পেতে পারেন যেমন আমরা সমীকরণগুলি ব্যবহার করে y প্যারামিটারগুলি সন্ধান করার ক্ষেত্রে দেখেছি এইভাবে যদি আপনি জানেন যে সার্কিটটি y প্যারামিটার সমীকরণের বিশদগুলিতে না গিয়ে এবং তারপরে y প্যারামিটারগুলির মান খুঁজে না নিয়ে পারস্পরিক আপনি সরাসরি পাই সমতুল্য সার্কিট ব্যবহার করতে পারেন এবং y প্যারামিটারগুলির মান খুঁজে পেতে পারেন এখন আসুন অন্য একটি উদাহরণটি দেখুন এখানে সার্কিটটির একটি নির্ভরশীল কারেন্ট উত্স রয়েছে তাই আমরা y প্যারামিটারগুলি অনুসন্ধান করার জন্য প্যারামিটার সমীকরণগুলি ব্যবহার করব এবং আমরা ন্যায়সঙ্গত করব যে আপনার যখন নির্ভরশীল উত্স থাকবে তখন সার্কিটটি সদৃশ হবে না আমরা পূর্বের উদাহরণে যা করেছি একই পদ্ধতিটি আবার প্রয়োগ করব আমরা প্রথমে কারেন্ট উত্স প্রয়োগ করব যা ইনপুট পোর্টে 𝐈1 হয় এবং আমরা দুটি পোর্ট নেটওয়ার্কের ডান দিকের পোর্ট যে আউটপুট পোর্টটি শর্ট সার্কিট করব এবং আমরা প্রবেশের প্যারামিটারগুলির মানগুলি খুঁজে বের করব সুতরাং আপনার যখন এই জাতীয় সার্কিট বিন্যাস রয়েছে আপনি y11 এবং 𝐲21 এর মান পেতে সক্ষম হবেন এখন আপনি যদি এই সার্কিটটি দেখেন আসুন আমরা ধরে নিই যে এই নোডের ভোল্টেজটি 𝐕0 তাই আমরা কী করব আমরা এই নোডে কেসিএল প্রয়োগ করব এবং সমীকরণটি সমাধান করার চেষ্টা করব সুতরাং আপনি যদি এই নোডে কেসিএল প্রয়োগ করেন তবে দেখতে পাবেন 8 ওহম প্রতিরোধের মধ্যে প্রবাহিত কারেন্ট হবে V1 − 𝐕08 সুতরাং এটি যাচ্ছে এই নোডের ভিতরে কারেন্ট চলছে অন্যরা বাইরে যাচ্ছে আসছে নোডের বাইরে সুতরাং সমস্ত 4 স্রোতের যোগফল এই নোডে 0 হবে সুতরাং সেই কেসিএল উপপাদ্যটি ব্যবহার করে আমরা নির্দিষ্ট আইনটি করব যা আমরা সমীকরণটি ব্যবহার করতে পারি এবং I 1 এর মান খুঁজে পেতে পারি তো আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এখন আপনি যদি সরলীকরণ করেন তবে আপনি এখনকারটির মান পাবেন আপনি যখন বলছেন যে 8 ওহম প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত বর্তমানের ভোল্টেজটি I1 1 কারণ আপনি ইনপুট পোর্টে কারেন্ট উত্স 1 সংযোগ করছেন 1 সুতরাং আপনি যখন 𝐈1 সংযুক্ত করবেন তার অর্থ 8 ওহম প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট র মান 𝐈1 হবে তবে একই সাথে আপনি এটিও বলতে পারবেন যে বর্তমানের 𝐈1 𝐕1 𝐕0 8 এর মান আপনি পূর্বের সমীকরণে 𝐈1 এর মান রাখতে পারেন এবং সরল করতে পারবেন যখন আপনি কেবলমাত্র V0 এর শর্তে 𝐕1 এর মান পাবেন সরলকরণের পরে আপনি 𝐕1 −5𝐕0 বলতে পারেন সুতরাং এটি আপনি পেয়েছেন এখন আপনি উপরের সমীকরণে V1 এর মান রাখতে পারেন যাতে আপনি এটিও পেতে পারেন এখন আপনি এটি জানেন এখন পরবর্তী কাজটি হল আপনাকে 𝐲21 এর মানটি খুঁজে বের করতে হবে সুতরাং আপনি যদি দ্বিতীয় নোডটি দেখতে পান তবে আপনি এই নোডেও কেসিএল প্রয়োগ করেন আপনি কী পাবেন বা অতএব সুতরাং আপনি এই সার্কিট থেকে y 11 এবং y 21 পেয়েছেন এখন পরবর্তী কাজটি হল আমরা আউটপুট পোর্ট এবং শর্ট সার্কিট ইনপুট পোর্টের বর্তমান উত্স হিসাবে 𝐈2 যুক্ত করব সুতরাং যখন আমরা এটি করব তখন আমরা আবার অবশিষ্ট Y প্যারামিটারের মান পাব যা 𝐲12 এবং 𝐲22 হয় এখন যদি আপনি দেখতে পান যে আপনি যদি নোড 1 এ কেসিএল প্রয়োগ করেন তবে আপনি পাবেন 0 − 𝐕0 0 8 𝐕0 2 𝐕0 − 𝐕2 4 0 −𝐕0 4𝐕0 2𝐕0 − 2𝐕2 ⇒ 𝐕2 25𝐕0 আপনি 𝐈1 0 𝐕0 8 এর মান রাখতে পারেন এবং যখন আপনি সরলীকরণ করবেন অতএব এখন নোড 2 এ আপনি কেসিএল প্রয়োগ করবেন তাই সমস্ত স্রোতের যোগফল 0 হয় এখন এই ক্ষেত্রে যদি আপনি দেখতে পান যে y12 টি y 21 এর সমান নয় কারণ y 12 আপনি 005 সিমেন্সের পয়েন্ট বিয়োগ হিসাবে গণনা করেছেন যখন y 21 হচ্ছেন 025 সিমেন্স সুতরাং আপনি বলতে পারেন যে এই বিশেষ বর্তনীটি পারস্পরিক নয় সুতরাং এটির সাহায্যে আমরা আমাদের আজকের অধিবেশনটি বন্ধ করতে পারি যেখানে আমরা প্রবেশের প্যারামিটারগুলি সম্পর্কে আলোচনা করেছি ধন্যবাদ